পারসেপশন বা অনুভূতিজাত উপলদ্ধির বিষয়ে বিস্তারিত ভাবে জেনে আমরা এবার দ্বিতীয় বিষয়বস্তু বা লার্নিং বা জ্ঞানার্জন সম্পর্কে আলোচনা করতে চলেছি আমরা মনোবিজ্ঞানের সূচনাধর্মী এই কোর্সে যেভাবে এগিয়েছি তা হল প্রথমে বুঝে নিয়েছি কী করে বাহ্যিক জগৎ থেকে উদ্দীপনা ও সংবেদন গৃহীত হয় তাতে কী করে আমরা অর্থ আরোপ করি এবং বস্তু সম্পর্কে কী করে ধারণা গঠন করি ও আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি বুঝতে পারি আমরা যখন কোনো বস্তু সম্পর্কে ধারণা গঠনের ব্যাপারটি বুঝে গিয়েছি তখন আমরা আরো এক ধাপ এগোতে পারি অর্থাৎ দেখা যাক জগৎ সম্পর্কে ধারণা গঠনের পরে আমরা কোনো বস্তু সম্পর্কে জ্ঞানার্জন করি কী উপায়ে প্রথমে দেখা যাক আমরা মনোবিজ্ঞানে লার্নিং বা জ্ঞানার্জন বলতে কী বুঝি লার্নিং একটি আপাতভাবে স্থির পরিবর্তন আপেক্ষিকভাবে আচরণের চিরকালীন পরিবর্তন যা অভিজ্ঞতারই একটি সহ উপাদান আমাদের নানা রকমের অভিজ্ঞতা হয় এই অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় যা নির্দিষ্ট মাত্রায় স্থিতিশীল পরিবর্তন ঘটায় এতে করে পরে যখন একই অভিজ্ঞতা হয় তখন আমাদের আচরণ আগের শেখা বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় একেই লার্নিং বা জ্ঞানার্জন বলা হয় এটি একটি চলমান প্রক্রিয়া কারন আমরা সর্বদাই অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকি জীবনে ঘটা নানা ঘটনা ও সেগুলির অভিনবত্বের বিচারে আমরা যদি বুঝি কোনো উদ্দীপনা অন্যদিকে যেতে পারে আমরা আচরণের পরিবর্তন ঘটিয়ে থাকি সুতরাং বাহ্যিক পরিবেশের ওপর নির্ভর করে প্রাপ্ত অভিজ্ঞতাকে ভিত্তি করে এবং উভয়ের সম্মিলনে সৃষ্ট আপেক্ষিক যে পরিবর্তন ঘটে তা আমাদের পথ দেখিয়ে থাকে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং আমরা কয়েক লহমাতেই সেই পরিস্থিতির বিচারে যথাযথ সিদ্ধান্ত নিতে পারি মনে রাখতে হবে আমরা বারংবার বলছি যে জীববিজ্ঞানগত প্রাণী হিসেবে ক্রিয়াকর্ম কাটছাঁট করা আমাদের ধর্ম আপেক্ষিক চিরকালীন পরিবর্তন একটি ধীরগতিসম্পন্ন চলমান প্রক্রিয়া এটি রাতারাতি হওয়া সম্ভব নয় আমরা ধীরে ধীরে শিখি অতীত অভিজ্ঞতা স্মরণ করি আমরা যখন বাইসাইকেল চড়া শিখি তখন রাতারাতি শিখে ফেলে চড়া শুরু করি এবং দক্ষতার সাথে সেটি চালনা করি এমন হয় না তাহলে এই শেখা অত্যন্ত ধীরে ধীরে হয় এবং শেষে এমন সময় আসে যখন নিয়মিত সাইকেল না চালালেও আগামীকাল আমাদের হাতে একটি সাইকেল দিলে আমরা নিপুণভাবে তা চালাতে পারব কাজেই এই পরিবর্তন বেশ খানিকটা স্থায়ী ধরণের এবার একটা জিনিস বোঝা যাক আচরণবাদী দৃষ্টিভঙ্গি থেকে আমরা উদ্দীপনা ও তার প্রতি আমাদের প্রতিক্রিয়া যা আমাদের শরীরজাত তার মনোবিজ্ঞানগত বিচার এস ও আর প্যারাডাইম অনুসরণ করে করা যায় উদ্দীপনা আদতে একটি ঘটনা বা কোনো পরিস্থিতি অবস্থা বা কোনো ইঙ্গিত যা আমাদের প্রতিক্রিয়ার দাবি রাখে এটি একটি উদ্দীপনা প্রতিক্রিয়া বলতে আমরা সেই ঘটনা থেকে উৎপন্ন আচরণকে বুঝে থাকি যা দেখা যায় এই প্রতিক্রিয়া দু'ধরণের হতে পারে ওভার্ট বা প্রকট এবং কভার্ট বা প্রচ্ছন্ন ওভার্ট বা প্রকট প্রতিক্রিয়া এমন যা চট করে চোখে পড়ে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি এটি একটি দৃশ্যমান আচরণ কিন্তু এছাড়াও আর এক রকমের প্রচ্ছন্ন চিন্তা ক্রিয়াশীল থাকতে পারে যা দেখা যায় না একেই প্রচ্ছন্ন আচরণ বলা হয় যেমন এখন যখন আমি এই লেকচার রেকর্ড করছি - এটি স্বাভাবিক ভাবেই একটি চাক্ষুস আচরণ বা ওভার্ট আচরণ কিন্তু এই লেকচার যিনি রেকর্ড করছেন সেই ক্যামেরাম্যানের মনে যা চিন্তা চলছে তাকে কভার্ট বিহেভিয়ার বা প্রচ্ছন্ন আচরণ বলে জ্ঞানার্জনের বিষয়ে আমরা উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়াকে অবলোকন করি আমরা যখন বলি যে আমরা উদ্দীপনার প্রতিক্রিয়া ও সহযোগী ব্যবস্থা দেখছি তখন তার নিজস্ব গুরুত্ব আছে কিন্তু প্রতিক্রিয়া বা সাড়া বলতে ওভার্ট ও কভার্ট উভয়কেই বোঝায় স্লাইড সময়ঃ 0537 লার্নিং বা শেখা সহাবস্থান ও সম্পর্কের সাথে জড়িত কাজেই আমরা উদ্দীপনা ও তাতে দেওয়া সাড়ার মধ্যে সহাবস্থান তৈরি তার বিকাশ ও বিবর্তন ঘটাতে চেষ্টা করি এই যদি উদ্দীপনা হয় তবে এই হল তার উপযোগী প্রতিক্রিয়া উদাহরণস্বরূপ নিজেদের ছাত্রজীবন স্মরণ করুন শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন এবং একজন নতুন ছাত্র যে সবেমাত্র শিখতে এসেছে সে লক্ষ্য করল শিক্ষক ঢুকতেই বাকি সকলে উঠে দাঁড়াল তারা শিক্ষককে সুপ্রভাত জানাল এর থেকে নতুন ছাত্রটি বুঝতে পারল যে শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্র আসন ছেড়ে উঠে দাঁড়াতে হয় সোজা হয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে হয় এটিই শিক্ষা যা আত্তীকৃত করে আপনি যা করবেন তা হল পরের বার যখনই শিক্ষক প্রবেশ করবেন তখনই ভক্তিসহকারে উঠে দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা বা সুপ্রভাত জানাবেন এভাবেই একটি সাহচর্যমুলক সহাবস্থান সৃষ্টি হয় উদ্দীপনা ও প্রতিক্রিয়ার মধ্যে কিন্তু কী করে এটি তৈরি হয় মূলত সাহচর্যের জন্য তিনটি উপাদান কাজ করে - কন্টিগুইটি বা সান্নিধ্য কন্ট্রাস্ট বা বৈপরীত্য এবং সিমিলারিটি বা সাদৃশ্য কন্টিগুইটি বলতে নৈকট্য বোঝায় একটি উদ্দীপনা ও তার প্রতিক্রিয়া পাওয়া গেল তাদের মধ্যে সময়গত পার্থক্য কোথায় আমি নিশ্চিত আপনারা এই জোকটি জানেন যা এখন আর তত হাসির উদ্রেক করে না চিড়িয়াখানায় একজন একটি জোক বলল তাতে সব জন্তু হেসে উঠল কিন্তু একটি বিশেষ জন্তুরও হাসি পেল তবে আস্ত একদিন পরে এখানে উদ্দীপনা ও সাড়ার মধ্যে একটি সময়জনিত দেরি দেখা যাচ্ছে এবার এর সাথে আর একটি ঘটনা মিলিয়ে দেখুন আপনি শিক্ষকের কোনো প্রশ্নের উত্তর দিলেন এবং তাতে সন্তুষ্ট হয়ে শিক্ষক প্রশংসার দৃষ্টিতে আপনার দিকে তাকালেন তিনি বেশ কিছু প্রশংসাসূচক বাক্য ব্যবহার করলেন যাতে বোঝা যায় যে আপনার উত্তরটি যথাযথ হয়েছে শিক্ষক জিজ্ঞাসা করলেন আপনি উত্তর দিলেন শিক্ষক প্রশংসা করলেন - এই সব ঘটনার মধ্যে ঘনিষ্ঠ সময়মূলক যোগাযোগ রয়েছে যে মুহূর্তে সঠিক উত্তর দিলেন সেই মুহূর্তেই সদর্থক প্রতিক্রিয়া পাওয়া গেল এই সদর্থক প্রতিক্রিয়া ও আপনার দেওয়া উত্তরের মধ্যে সময়ের ন্যূনতম ব্যবধান রয়েছে শেখার ক্ষেত্রেও উদ্দীপনা ও প্রতিক্রিয়ার মধ্যে যত বেশি নৈকট্য থাকবে তত সাহচর্য বৃদ্ধি পাবে আপনি শিখে যাবেন কী করণীয় এবং কোনটি করা যায় না সামাজিক নিয়মকানুন তৈরির নিরিখে এই লার্নিং কন্টিগুইটি আমাদের সংস্কৃতিতে বিশেষ করে সন্তান মানুষ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক পিতামাতা সন্তানকে বকতে ইতস্তত করেননা এমনকি অনেকে এক চড় কষিয়ে দিতে দ্বিধা বোধ করেননা আপনি যদি কোনো ভুল করেন এবং গুরুত্বের বিচারে তা যদি শাস্তিযোগ্য হয় তবে পিতামাতা তৎক্ষণাৎ তিরস্কার করেন এমন হয়না যে আপনি আজ একটি কুরুচিকর কথা বললেন এবং তার দিন দুয়েক পরে আপনার পিতা আপনাকে ডেকে শাস্তি দিলেন যে মুহূর্তে আপনি সেই খারাপ কথাটি বলেন ঠিক তারপরের মুহূর্তেই পিতা একটি শাসনমুখী মন্তব্য করেন তিনি তিরস্কার করতে পারেন চড় মারতে পারেন এবং এতে আমরা এতে আপনি বুঝতে পারেন এই ধরণের কথার অস্তিত্ব থাকলেও সামাজিক নিয়মের অধীনে তার ব্যবহারে বিরত থাকতে হবে এইভাবে ঘটমানতা শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় হল কন্ট্রাস্ট বা বৈপরীত্য এই বৈপরীত্য যত বেশি হবে শেখা তত ভাল হবে কারন আপনি দু'টি বস্তুর মধ্যে পার্থক্য করতে পারবেন আগের দেখা উদাহরণের কথা বললে দেখা যায় আপনার কথার বৈপরীত্যের সাপেক্ষে প্রতিক্রিয়া সদর্থক বা নঞর্থক হতে পারে শিক্ষকে সঠিক উত্তর দিলে তিনি প্রশংসা করবেন খারাপ কথা ব্যবহার করলে পিতা শাস্তি দেবেন আপনারা অতি সহজেই বুঝতে পারলেন দু'টি পরিস্থিতির মধ্যে তফাৎ কোথায় এতে বুঝতে সুবিধা হবে করণীয় তালিকায় কী থাকতে পারে এবং বর্জনীয় তালিকায় কী থাকতে পারে সুতরাং যদি জানেন যে কোন কাজটি করা যায় এবং কোনটি নিষিদ্ধ তবে বৈপরীত্যের সম্পর্ক বোঝা সম্ভব হয় এবার তৃতীয় আমরা অভিজ্ঞতা নিয়ে আলোচনা চালিয়ে যাব কারন অভিজ্ঞতার মাধ্যমে শেখার দ্বারা আপেক্ষিক স্থিতিশীল পরিবর্তন আনা যায় যদি এটি আপাতভাবে স্থিতিশীল পরিবর্তন হয় তবে তা কী নির্দেশ করে এটি এমন একটি বিষয়কে নির্দেশ করে যাতে কোনো ঘটনা যা আপনি দ্বিতীয়বার বা অনেকবার ঘটতে দেখছেন তাতে আপনি আগের ঘটনা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন এই দু'টি ঘটনার সাদৃশ্যের ওপর ভিত্তি করে আপনি ভেবে নিতে পারেন যে আগেরবার এই ছিল যথপোযুক্ত প্রতিক্রিয়া এবারেও তাই হবে শিক্ষকের প্রবেশের উদাহরণটি মনে করুন শিক্ষক ক্লাসে আসা মাত্র ছাত্ররা উঠে দাঁড়ায় এবং শুভেচ্ছা জানায় একদিন দু'দিন তিনদিন করে প্রতিদিন একই ঘটনা ঘটে কারন পরিস্থিতির মধ্যে অবিকল সাদৃশ্য আছে স্লাইড সময়ঃ 1151 আপনি জানেন যে আপনি শ্রেণীকক্ষের পরিবেশে আছেন আপনি এও জানেন যে একটি পিরিয়ড শেষ হলে পরের শিক্ষক ক্লাসে আসবেন কাজেই পিরিয়ড আলাদা হলেও বা দিন আলাদা হলেও এমনকি শিক্ষক আলাদা হলেও আচরণ একই থাকে কারন এই আচরণ সাদৃশ্যের দ্বারা পরিচালিত হয় কাজেই মনে রাখতে হবে শেখার অর্থ আসলে সাহচর্য নির্মাণ স্লাইড সময়ঃ 1215 এই সাহচর্য বা সহাবস্থান প্রাথমিকভাবে কন্টিগুইটি কন্ট্রাস্ট ও সিমিলারিটির সমন্বয়ে গঠিত এবার লার্নিং বা জ্ঞানার্জনকে নানা তত্ত্বের আলোকে আলোচনা করা যাক স্লাইড সময়ঃ 1230 মোটামুটিভাবে সামগ্রিক তত্ত্বগুলিকে দুই ভাগে ভাগ করা যায় আচরণবাদী তত্ত্ব বা বিহেভিয়ারাল থিয়োরিস এবং জ্ঞান সম্বন্ধীয় তত্ত্বাবলী বা কগনিটিভ থিয়োরিস আচরণবাদী তত্ত্ব মূলত জ্ঞানার্জন বাহ্যিক উদ্দীপনার প্রতি দৃশ্যমান সাড়া দেওয়ার ফল - এই যুক্তির ওপর প্রতিষ্ঠিত তাই একে উদ্দীপনা প্রতিক্রিয়া তত্ত্ব বা স্টিমুলাস রেসপন্স থিয়োরি বলা হয় কোনো বাহ্যিক উদ্দীপনার সৃষ্টি হল আপনি তার প্রতি আচরণ লক্ষ্য করলেন এবং এই পর্যবেক্ষণের মাধ্যমে পরিমাপ করলেন এই মেলবন্ধন উদ্দীপনা ও প্রতিক্রিয়ার সাহচর্য গঠনে সহায়তা করে দ্বিতীয় ভাগের তত্ত্বগুলিকে জ্ঞান সম্পর্কিত বা কগনিটিভ থিয়োরি বলা হয় এই তত্ত্বগুলির মূলকথা হল শিক্ষা তথ্যের মানসিক প্রক্রিয়াকরণের ফল এই তথ্য অনেক সময় কোনো সমস্যাজনক পরিস্থিতিতে গৃহীত হতে পারে আপনি সমস্যায় পড়েছেন তার সমাধানের চেষ্টা করলেন এবং সেই সমাধানের ভিত্তিতে আপনি অতীতচারণ করলেন ও সেই তথ্য প্রক্রিয়াকরণ লক্ষ্য করলেন এই তথ্য প্রক্রিয়াকরণের জন্য ইনপুট ও আউটপুটের প্রয়োজন হয় যার মাঝে একটি রূপান্তরকরণের পর্যায় থাকে এই সেই রূপান্তর যা আপনি পুনরায় মনে করলেন এটি এমন একটি বিষয় যা আপনাকে পরিস্থিতি বুঝতে সাহায্য করে আমরা বিহেভিয়ারাল ও কগনিটিভ উভয় প্রকারের তত্ত্ব নিয়ে আলোচনা করেছি এবার আরো কয়েকটি বিষয় দেখা যাক আমি কিছু উদাহরণের কথা ভাবছি যেখানে মানুষের দ্বারা পশুদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা বিশেষ রকমের আচরণ শেখে আমি ইচ্ছে করেই পশুর উদাহরণ দিচ্ছি কারন পরের লেকচারে আমরা জ্ঞানার্জনের আরো কিছু তত্ত্ব সম্পর্কে জানব এবং সেখানে এমন কিছু তত্ত্ব থাকবে যেখানে পশুদের ওপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ভিডিওগুলি দেখা যাক